নমস্কার শেষ অধ্যায়ে আমরা স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স এবং স্টেট ট্রানজিশন ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি তাহলে আজ আমরা সার্কিট অ্যানালিসিসে স্টেট ভ্যারিয়েবল অ্যানালিসিসের প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব তাহলে আজকের অধ্যায়ের আলোচনা শুরু করা যাক সার্কিট অ্যানালিসিসে স্টেট ভ্যারিয়েবলের প্রয়োগে যাওয়ার আগে প্রথমে বুঝে নেওয়া যাক যে স্টেট ইকুয়েশন এবং ট্রান্সফার ফাংশনের মধ্যে সম্পর্ক কী সুতরাং আমরা জানি যে লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেমকে ডায়নামিক ইকুয়েশন দ্বারা প্রকাশ করা যায় তাহলে প্রথমে হল স্টেট ইকুয়েশন dxdtAxtBut আউটপুট ইকুয়েশনটি হল ytCxtDut যেখানে xtn×1স্টেট ভেক্টর utp×1ইনপুট ভেক্টর ytq×1আউটপুট ভেক্টর এবং ABCD হল যথোপযুক্ত ডাইমেনশনের কেএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এখন আপনারা যদি স্টেট ইকুয়েশনের উভয় দিকের উপর ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে ইকুয়েশনটিকে পুনর্বিন্যাস করেন তাহলে পাবেন XssI A 1x0 1BUs একইভাবে আপনারা আউটপুট ইকুয়েশনের উপর ল্যাপলাস ট্রান্সফর্ম নিলে পাবেন YsCXsDUs এখন আউটপুট ইকুয়েশনে আপনারা Xs কে প্রতিস্থাপন করতে পারেন Xs এর যে মানটি একটু আগেই গণনা করে পেয়েছেন তার দ্বারা এবং আপনারা তাই লিখতে পারেন YsCsI A 1x0CsI A 1BUsDUs এবার আপনারা যদি এই ইকুয়েশনটি এইভাবে দেখেন তাহলে আপনারা x0 মান পাবেন সুতরাং ট্রান্সফার ফাংশনের দরকার ঐ ইনিশিয়াল কন্ডিশন 0 তে সেট করার জন্য আগের অধ্যায়গুলিতে ট্রান্সফার ফাংশন আলোচনার সময় আমরা এটাই আলোচনা করেছি এখন আপনারা ইনিশিয়াল কন্ডিশন 0 তে স্থাপন করলে এবং উপরের ইকুয়েশনটি সরলীকরণ করলে পাই YsCsI A 1BDUs HsYUCsI A 1BD এটাই হল সেই ইকুয়েশন যা স্টেট ইকুয়েশন ও ট্রান্সফার ফাংশানের মধ্যে সম্পর্ক ব্যাখা করে এভাবে আপনাদের যদি স্টেট ইকুয়েশনগুলি দেওয়া থাকে যেখানে আপনারা A B C D কোএফিশিয়েন্টগুলি অথবা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলি বার করতে পারেন তাহলে সিস্টেমের ট্রান্সফার ফাংশন কে শুধু গণনা করুন আমাদের একটা উদাহরণ নিতে হবে যাতে আপনারা বুঝতে পারেন আমরা কী আলোচনা করলাম একটি মাল্টিভ্যারিয়েবল সিস্টেম ধরুন যেটিকে এই দু'টি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্যে বর্ণনা করা যাবে প্রথমটি হল d2y1dt24dy1dt 3y2tu1t দ্বিতীয়টি হল dy1dtdy2dty1t2y2tu2t এখন এই সিস্টেমের স্টেট ভ্যারিয়েবলগুলিকে ব্যাখ্যা দিতে হবে এইভাবে x1y1t যাতে স্টেট ভ্যারিয়েবল x2dy1dt ও x3y2t হয় তাই যখন আমরা সিস্টেমের এই 3 টি স্টেট ভ্যারিয়েবলকে সংজ্ঞায়িত করি তখন আমরা এই 2 টি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্টেট ভ্যারিয়েবল রূপে লিখতে পারি তাহলে এটা কীভাবে লিখবেন এখন প্রত্যেক ইকুয়েশনের ফার্স্ট টার্ম কে বাকি টার্মগুলির সঙ্গে সমান করে এবং স্টেট ভ্যারিয়েবল সম্পর্কগুলি যা বর্ণনা করা হয়েছে তাদের ব্যবহার করে নীচের স্টেট ইকুয়েশন ও ভেক্টর ম্যাট্রিক্স ফর্মে আউটপুট ইকুয়েশনে আসতে পারি dx1dt dx2dt dx3dt 0 1 0 0 4 3 1 1 2 x1 x2 x3 0 0 1 0 0 1 u1 u2 y1 y2 1 0 0 0 0 1 x1 x2 x3 Cxt যেহেতু আউটপুট ইকুয়েশনে আমাদের কোনো ইনপুট ভ্যারিয়েবল নেই তাই D কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হবে 0 আপনারা এটায় A পাবেন B পাবেন এবং C ম্যাট্রিক্সে আপনাদের এটা আছে তাই D অবশ্যই 0 হবে তাহলে আমাদের যদি সিস্টেমের ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে হয় আমরা এই ডেরিভেশন ব্যবহার করব HsCsI A 1B এখন আমাদের প্রথমে sI A র মান নির্ণয় করতে হবে তাই আমরা একত্রিত করে সাজাব sI As 1 0 0 s4 3 1 1 s2 এর ডিটারমিন্যান্ট হল sI As36s211s3 ইনভার্স নিয়ে পাই 11sI As26s11 s2 3 3 ss2 3s s4 s1 ss4 তাই u ও yt র ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স হল HsCsI A 1B1s36s211s3s2 3 s1 ss4 এবার আমাদের সার্কিট অ্যানালিসিসে স্টেট ভ্যারিয়েবল মেথডের সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে কীভাবে স্টেট ভ্যারিয়েবল মেথডের সাহায্যে সার্কিট অ্যানালিসিস সম্পন্ন করতে পারি সেটাই এখন আলোচনা করব যেহেতু আমরা দেখেছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের মাল্টিপল ইনপুট ও আউটপুট আছে সেজন্য অ্যানালিসিসে স্টেট ভ্যারিয়েবল মেথড খুব গুরুত্বপূর্ণ টুল এবং এইধরনের কমপ্লেক্স সিস্টেম বোঝার জন্যেও যেখানে মাল্টিপল ইনপুট ও আউটপুট আছে তাহলে স্টেট ভ্যারিয়েবল মডেল যা নিয়ে আমরা এইমাত্র আলোচনা করলাম তা' সিঙ্গল ইনপুট সিঙ্গল আউটপুট মডেলের চেয়ে অনেক জেনারেল যা আমরা সাধারনত ট্রান্সফার ফাংশানের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে স্টেট ভ্যারিয়েবল মডেলের ক্ষেত্রে আমরা কী করি আর ভ্যারিয়েবলগুলির কালেকশন কে নির্দিষ্ট করে উল্লেখ করি যা সিস্টেমের ইন্টারনাল ব্যবহারকে বর্ণনা করে এবং এই ভ্যারিয়েবলগুলি সিস্টেমের স্টেট ভ্যারিয়েবল বলে পরিচিত হয় এই ভ্যারিয়েবলগুলি সিস্টেমের ভবিষ্যৎ ব্যবহার নির্ধারণ করে যখন সিস্টেমের বর্তমান স্টেট এবং ইনপুট সিগন্যালগুলি আমাদের জানা থাকে তার মানে আপনারা যে স্টেট ভ্যারিয়েবল দেখলেন তা' আপনাদের সিস্টেমের ভবিষ্যত ব্যবহার নিরূপণ করবে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের সাপেক্ষে স্টেট ভ্যারিয়েবলগুলিকে আমরা সাধারণত বিবেচনা করি ইনডাকটর কারেন্ট ও ক্যাপাসিটর ভোল্টেজ হিসাবে কারণ তারা সমষ্টিগতভাবে সিস্টেমের এনার্জি স্টেট কে বর্ণনা করে এখন আমাদের দেখার কীভাবে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি আমাদের সার্কিট অ্যানালিসিস মেথডে স্টেট ভ্যারিয়েবল অ্যানালিসিস করতে আমাদের নীচের তিনটি পদক্ষেপ অনুসরণ করতে হবে প্রথম পদক্ষেপ হল ইনডাকটর কারেন্ট i এবং ক্যাপাসিটর ভোল্টেজ v কে স্টেট ভ্যারিয়েবল হিসাবে আমদের নির্বাচন করতে হবে আমাদের নিশ্চিতকরণ করতে হবে যে প্যাসিভ সাইন কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ যা আমরা শুরুর অধ্যায়ে আলোচনা করেছি এবার আমাদের সার্কিটে KCL ও KVL প্রয়োগ করতে হবে এবং সার্কিট ভ্যারিয়েবল পেয়ে যাবেন তাই এই স্টেট ভ্যারিয়েবলগুলির সাপেক্ষে সার্কিট ভ্যারিয়েবলগুলি হল ভোল্টেজ ও কারেন্ট এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সেটের দিকে নিয়ে যেতে হবে কারণ যখন আপনারা ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজ ও ইনডাকটরের মাধ্যমে কারেন্ট বিষয়ে কথা বলবেন আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাবেন যেটি স্টেট ভ্যারিয়েবলগুলিকে নিরূপণ করার জন্য দরকারী ও পর্যাপ্ত এখন আউটপুট ইকুয়েশন পাবার জন্য ফলাফলটি স্টেট স্পেস রিপ্রেজেনটেশন ফরম্যাটে বসান তাই কীভাবে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি দেখার জন্য আমরা কিছু উদাহরণ নিতে পারি যাতে আপনারা এই কনসেপ্টটি খুব স্পষ্টভাবে বুঝতে পারেন একটা উদাহরণ নেওয়া যাক এখানে আমাদের স্টেট স্পেস আছে আমাদের বার করতে হবে সার্কিটের স্টেট স্পেস রিপ্রেজেনটেশন যেটি নীচের চিত্রে দেখানো হয়েছে আমাদের সার্কিটের ট্রান্সফার ফাংশন ও নির্ধারণ করতে হবে এখানে vs হল ইনপুট ও ix হল আউটপুট তাই আমাদের ix এর মান নির্ণয় করতে হবে যেখানে vs দেওয়া আছে ইনপুট হিসাবে রেজিস্ট্যান্সের মান হল R1Ω C025FL05H এখন এই সার্কিটে আমরা কী করব আমরা প্রথমে ইনডাকটর কারেন্ট i ও ক্যাপাসিটর ভোল্টেজ v কে স্টেট ভ্যারিয়েবল হিসাবে নির্বাচন করব এখন আমরা যদি এগুলিকে স্টেট ভ্যারিয়েবল হিসাবে দেখি প্রথমে কী খুঁজে বার করতে হবে আমরা বার করতে পারি vLLdidt iCCdvdt এগুলি সেই সব ইকুয়েশন যা আমরা ইতিমধ্যে আগের অধ্যায়ে আলোচনা করেছি এবার আমাদের নোড 1 এ KCL প্রয়োগ করতে হবে iixiC Cdvdti vR vdvdtiC vCR তাহলে আপনারা যখন নোড 1 এ KCL প্রয়োগ করেন তখন কী লিখতে পারেন iixiC Cdvdti vR vdvdtiC vCR এরপর আমরা আউটার লুপের চারপাশে KVL প্রয়োগ করলে পাবো vsvLv vsLdidtv ididt vLvsL এভাবে উপরের ইকুয়েশনগুলি থেকে আমরা স্টেট ইকুয়েশন পাবো যদি আমরা ix কে আউটপুট হিসাবে নিই তাহলে ixvR আপনারা যদি এইসব ইকুয়েশনকে একত্রিত করে সাজান তাহলে আমরা নীচের স্টেট ইকুয়েশনটি পাব v i 1RC 1C 1L 0 v i 0 1L vs ix1R 0 v i এখন আপনারা পেয়েছেন A B C এবং D অবশ্যই 0 তাহলে আমরা এবার কী করব আমাদের কাছে আছে সুতরাং A B ও C পেলেন এরপরে প্রথম কাজ হল আমাদের নির্ণয় করতে হবে এখন শুধু বলতে পারেন যে ট্রান্সফার ফাংশন সম্পর্কিত ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে যা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে এবার আমরা অন্য একটি উদাহরণ নেবো নীচের চিত্রে যে সার্কিট আছে সেটা বিবেচনা করুন যেটি দু'টি ইনপুট ও দু'টি আউটপুট সিস্টেম হিসাবে গণ্য হতে পারে আগের ক্ষেত্রে আমরা সিম্পল সিঙ্গল আউটপুট সিস্টেম দেখেছি এখানে আমাদের 2 টি ইনপুট ও 2 টি আউটপুট সিস্টেম আছে এই ক্ষেত্রে আমাদের সিস্টেমের স্টেট ভ্যারিয়েবল মডেল ও ট্রান্সফার ফাংশন নির্ধারণ করতে হবে এই ক্ষেত্রে আমরা কী করব আমাদের হাতে দু'টি ইনপুট আছে এই ইনপুটগুলি কী কী vi ও vs হল সার্কিটে দু'টি ইনপুট এবং আমাদের দু'টি আউটপুট আছে তাই v0 ও i0 এর মান নির্ণয় করা দরকার যেখানে v0 হল 2 ওহম রেজিস্ট্যান্সের উপরে ভোল্টেজ এবং i0 হল 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া কারেন্ট তাই এক্ষেত্রে vi ও vs কে গণ্য করা হয় ইনপুট হিসাবে এবং v0 ও i0 হল আউটপুট এভাবেই আগের ক্ষেত্রে আমরা করেছি এক্ষেত্রেও ইনডাকটর কারেন্ট ও ক্যাপাসিটর ভোল্টেজকে স্টেট ভ্যারিয়েবল হিসাবে নির্বাচন করব তাহলে প্রথমে আমরা কী করব আমরা লেফট হ্যান্ড লুপের চারপাশে KVL প্রয়োগ করব তো এটা লেফট হ্যান্ড লুপ KVL প্রয়োগ করলে কী লিখতে পারেন vsi116didt0 এখন আপনারা পুনর্বিন্যাস করলে লিখতে পারেন didtivs i1 আমাদের i1 কে এলিমিনেট করতে হবে 1Ω রেজিস্টর 2Ω রেজিস্টর ও 13F ক্যাপাসিটর যুক্ত লুপের চারপাশে KVL প্রয়োগ করা হল vsi1v0v তাহলে চারপাশে KVL প্রয়োগ করলে কী পাবেন vsi1v0v কিন্তু নোড 1 এ KCL দেয় i1iv02 v02 উপরের 2 টি ইকুয়েশন থেকে পাই vs3i1v 2i→i12i vvs3 এখন ইকুয়েশন ivs i1 তে i1 এর মান বসাচ্ছি সুতরাং এটা হল didti2v 4i4vs এখন আপনারা একটা ইকুয়েশন পেলেন দ্বিতীয়টি পাবার জন্য আমরা কী করব আমরা নোড 2 তে KCL প্রয়োগ করব আমরা নোড 2 তে KCL প্রয়োগ করলে কী পাবো v0213vi0v32v0 3i0 এখন এলিমিনেট করার জন্য আমরা কী করব আমরা রাইট হ্যান্ড লুপ থেকে পাই i0v vi3 এভাবেই এই লুপ ও আগের আলোচনা থেকে পাই v02 ও i12i vvs3 তাই আমরা এই মানগুলি বসিয়ে সরলীকরণ করে পাই v0 23vi vs এখন আমরা i0 ও v0 র মান পেয়েছি আমরা এই মানগুলি উপরের ইকুয়েশনে বসিয়ে সরলীকরণ করব আমরা সরলীকরণ করলে পাই dvdtv 2v ivsvi তাহলে আপনারা দ্বিতীয় ইকুয়েশনটি পাচ্ছেন আগে ছিল প্রথমটি যদি আপনারা একত্রিত করে সাজান স্টেট ইকুয়েশনের ম্যাট্রিক্স রূপে সাজান তাহলে লিখতে পারেন এটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা এই নির্দিষ্ট সার্কিটটিকে স্টেট স্পেস রিপ্রেজেনটেশনে রূপান্তর করতে পারবেন এখন আপনাদের কাছে A B C ও D আছে তাই ট্রান্সফার ফাংশনকে আপনারা শুধু গণনা করে দেখুন CsI A 1BD এই ম্যাট্রিক্সে A B C D র মান বসান এবং সরলীকরণ করে আপনারা ট্রান্সফার ফাংশন Hs পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে আমরা এই পর্বে আজকের আলোচনা শেষ করতে পারি আমরা মূলত আলোচনা করলাম সার্কিট অ্যানালিসিসে স্টেট ভ্যারিয়েবল ইকুয়েশনের স্টেট স্পেস প্রয়োগ নিয়ে আমরা পরের অধ্যায়ে স্টেট ভ্যারিয়েবেলের অন্যান্য দিকগুলি সম্পর্কে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ